তাই আমরা কি শুরু করব তাই গত কয়েকটা শেষ কয়েকটা বক্তৃতা একটু অন্য ধরণের ছিল যা আমরা গেমের উপর দিয়েছিলাম সেগুলোর উদ্দেশ্য ছিল আপনাকে অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত করা যা আপনি শীঘ্রই দেবেন সম্ভবত আগামী সপ্তাহে আমরা সমস্যাটি ভাঙার এই জায়গায় ফিরে আসি এবং আজ আমরা এই জিনিসটির দিকে তাকাই যার নাম রুল ভিত্তিক সিস্টেম যা উৎপাদন ব্যবস্থা নামেও পরিচিত কিছুটা উচ্চাভিলাষীভাবে এক্সপার্ট সিস্টেম নামেও পরিচিত তাই আমাদের আলোচনায় আমরা ইতিমধ্যেই 2টি সিস্টেমের কথা বলেছি একটি হল ডেনড্রাল এবং অন্যটি হল R 1 যা X CON নামেও পরিচিত যে দুটি প্রথম তথাকথিত এক্সপার্ট সিস্টেম বলে মনে করা হয়েছিল । এবং এর দ্বারা আমরা সেই প্রোগ্রামগুলিকে বুঝিয়েছি যা মানব বিশেষজ্ঞদের জ্ঞানকে কাজে লাগায় এবং মূলত সমস্যাগুলি সমাধানের জন্য ব্যবহার করে সুতরাং এই জ্ঞান যা আমরা মানব বিশেষজ্ঞদের কাছ থেকে এই আকারে পেয়েছি যে বিষয়ে আমরা কথা বলছি তা সাধারণত নিয়ম বা উত্পাদনের আকারে ছিল এবং ধারণা হল যে যদি আপনার একটি অবস্থার বর্ণনা থাকে তারপর পরিবর্তে কিছু চাল এবং ফাংশনের পরিকল্পনা থাকে যা একটি অবস্থা নেয় এবং আপনাকে অন্য অবস্থা দেয় আমরা যা করি তা হল আমরা অবস্থার কিছু অংশের দিকে তাকাই এবং অবস্থার এই অংশের উপর ভিত্তি করে আমরা যে পরিকল্পনাটি ব্যবহার করি আসুন আমরা ধরি অ্যাকশন এক বা অন্য অবস্থার অংশের দিকে আমরা তাকাই অন্য একটি কাজের পরিকল্পনা করি সুতরাং কিছু ক্ষেত্রে আমরা সম্পূর্ণ অবস্থার দিকে তাকাচ্ছি না তবে আমরা অবস্থার একটি প্যাটার্ন হিসাবে যা ধরি সেটা দেখছি সুতরাং এই জিনিসগুলোই প্যাটার্ন এখন এই প্যাটার্নটি সাধারণত একটি উত্পাদন বা নিয়মের আকারে বর্ণনা করা হয় এবং আমি ওপিউস 5 নামক একটি ভাষার সিনট্যাক্স ব্যবহার করব যা আমি আপনাকে শীঘ্রই বলব কিন্তু মৌলিক ধারণা হল যে কাঠামোটি নিম্নরূপ সুতরাং আপনার নিয়মের একটি নাম আছে এবং আপনার কাছে প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2 আছে এবং তাই কিছু সংখ্যক প্যাটার্ন রয়েছে এবং আমি শীঘ্রই বর্ণনা করব যে এইগুলিকে অ্যাকশন 1 অ্যাকশন 2 মূলত কিছু সংখ্যক অ্যাকশন দ্বারা অনুসরণ করা হয় সুতরাং এটি একটি নিয়মের কাঠামো যা উত্পাদন হিসাবেও পরিচিত এবং মূল ধারণা হল যে এটিকে বাম দিক বলা হয় এটিকে ডান হাতের দিক বলা হয় কারণ এখানে তীর রয়েছে এটিকে পূর্ববর্তী ঘটনাও বলা হয় এবং আমরা এটিকে পরিণতি হিসাবে ভাবতে পারি সুতরাং একটি নিয়ম মূলত পূর্ববর্তীদের একটি সেট যার পরে ক্রিয়া বা ফলাফলের একটি সেট থাকে এবং এটি জ্ঞান উপস্থাপনের একটি খুব মডুলার ফর্ম আমরা এখন পর্যন্ত এই কোর্সে জ্ঞান প্রতিনিধিত্ব শব্দটি ব্যবহার করিনি আমরা ধরে নিয়েছি যে কোনওভাবে আপনার একটি অবস্থার প্রতিনিধিত্ব থাকবে এবং কোনওভাবে আপনার একটি চাল এবং ফাংশন থাকবে যা এক অবস্থা থেকে অন্য অবস্থাতে চলে যাবে এখন এর সাথে আমরা প্রথমবারের মতো কথা বলছি কিভাবে আমরা আসলে জিনিসগুলিকে উপস্থাপন করি এবং এখানে ধারণা হল যে জ্ঞানকে নিয়মের আকারে প্রতিনিধিত্ব করা হয় সুতরাং এখানে বাম দিক এবং এরপর ডান হাতের দিকটি এখানে আসে সুতরাং আমরা এখানে যে বাম দিকের কথা বলছি তা মূলত সেই প্যাটার্ন যা আমরা দেখছি এবং যদি প্যাটার্নটি মিলে যায় তবে অ্যাকশন নেওয়া যেতে পারে সুতরাং উদাহরণস্বরূপ সিস্টেম R 1 এর মতো নিয়ম ছিল সুতরাং আপনার X CON এ প্রকৃত নিয়মটি সন্ধান করা উচিত বা হয়তো আমি এখান থেকে একটি নিয়ম পড়তে পারি এটি বলে এটি R 1 থেকে নিয়মটি এটির নিয়মের নাম বিতরণ সুতরাং মনে রাখবেন R 1 এমন একটি সিস্টেম যা ব্যাগস মেশিন ডেক ভ্যাক মেশিন দিয়ে যা কনফিগার করতে ব্যবহৃত হত যা সেই সময়ে সবচেয়ে উন্নত কম্পিউটিং সিস্টেমগুলির মধ্যে একটি ছিল আর যা 70 এর দশকের শেষের দিকে ছিল এবং এই নিয়মটি নিম্নলিখিতটি পড়বে যদি এটি বাম দিকে হয় তবে সবচেয়ে বর্তমান সক্রিয় প্রেক্ষাপট হল মাস প্রথম ডিভাইসগুলি বিতরণ করা এবং সেখানে একটি একক পোর্ট ডিস্ক ড্রাইভ রয়েছে যা একটি মাস বাসে বরাদ্দ করা হয়নি এবং কোনও অনির্ধারিত ডুয়াল পোর্ট ডিস্ক ড্রাইভ নেই এবং তাই এভাবে এগিয়ে যাবে এবং তারপর যেটা করা হয় তারপর মাস বাসকে ডিস্ক ড্রাইভ বরাদ্দ করা হয় সুতরাং এটির বাম দিকে শর্তগুলির একটি সেট রয়েছে এবং এই উদাহরণে কেবলমাত্র ডান দিকের একটি অ্যাকশন রয়েছে সুতরাং ধারণাটি হল এই আকারে একজন মানুষের জ্ঞান আয়ত্ব করা এবং সমস্যা সমাধানের জন্য এই জ্ঞান ব্যবহার করা এখন কিভাবে এটা ঘটবে সুতরাং একটি ইনফারেন্স ইঞ্জিন নিয়ে এই ধারণা আছে এবং এই ইনফারেন্স ইঞ্জিন একদিকে ডেটা নেয় এবং অন্যদিকে নিয়ম এবং এটি তৈরি করে আমি সমাধান বা কার্যের ক্রম বলতে কেবল আলগা শব্দ ব্যবহার করব সুতরাং নিয়ম ভিত্তিক সিস্টেমগুলির পিছনে কিছু ধারণা যা কোনো কারণে এক্সপার্ট সিস্টেম এবং প্রোডাকশন সিস্টেম নামে পরিচিত ছিল তা ছিল সমস্যা সমাধানকারী হিসেবে বা মানব বিশেষজ্ঞ বা ডোমেন বিশেষজ্ঞ কেবল সমস্যা সমাধানের নিয়মগুলি সরবরাহ করবেন সুতরাং এইরকম কোনো নিয়ম যদি কিছু শর্ত সত্য হয় তবে কিছু প্রতিক্রিয়া ঘটে যদি কিছু শর্ত সত্য হয় তবে কিছু ক্রিয়া ঘটে ইত্যাদি সুতরাং আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন আপনার একটি নিয়ম থাকতে পারে যা বলে যে একটি নির্দিষ্ট গ্রাহক কি ঋণ পাওয়ার যোগ্য তাহলে একজন ব্যাঙ্ক ম্যানেজারের একটি নির্দিষ্ট নিয়ম থাকতে পারে যে এই ব্যক্তির আয় যদি এত বেশি হয় এবং তিনি যদি এত দিন ধরে গ্রাহক হন এবং তার যদি কোনও বকেয়া ঋণ না থাকে তবে আপনি তাকে 10 লাখ বা এইরকম কিছু ঋণ দিতে পারেন সুতরাং আপনার এইরকম একটি নিয়ম থাকতে পারে এখন বিষয় হল যে আমরা যদি ডোমেন বিশেষজ্ঞকে এইভাবে নিয়মগুলি প্রকাশ করার অনুমতি দিই তবে তাদের এই নিয়মগুলিতে কাজ করে এমন প্রোগ্রাম সম্পর্কে চিন্তা করতে হবে না তারা শুধুমাত্র নিয়ম লেখে এবং অন্য কেউ এই ক্ষেত্রে ইনফারেন্স ইঞ্জিন মূলত তাদের জন্য কাজ করে সুতরাং এই ইনফারেন্স ইঞ্জিনটি এমন একটি যা প্রকৃতপক্ষে অনেকগুলো নিয়মের থেকে নিয়মগুলি বেছে নেবে যখন একটি নতুন সমস্যা আসে তখন কোন নিয়মগুলি প্রয়োগ করতে হবে এবং তারপরে সমাধানটি মূলত তৈরি করবে আপনার কোনো বিকল্প নিয়ম থাকতে পারে রেলওয়ের একটি নিয়ম থাকতে পারে যার ভিত্তিতে বলা হয় কে কী ধরনের ছাড় পায় ইত্যাদি এবং আপনি যদি একজন যুদ্ধের সৈনিক হন তবে আপনি একটি নির্দিষ্ট ধরণের ছাড় পাবেন এবং আপনি যদি একজন ক্রীড়াবিদ হন তবে আপনি একটি নির্দিষ্ট ধরণের ছাড় পাবেন আপনি যদি একজন ছাত্র হন আর আপনি বাড়িতে যান তবে আপনি একটি নির্দিষ্ট ধরণের ছাড় পাবেন সুতরাং এই সমস্ত তথাকথিত জিনিস যাকে লোকেরা এখন ব্যবসায়িক নিয়ম হিসাবে বলে তাকে একটি ডোমেন হিসাবে বর্ণনা করা হয় তারা কম্পিউটার কম্পিউটিং এবং প্রোগ্রাম এবং এই জাতীয় জিনিস নিয়ে চিন্তিত নয় সেখানে কাজ হল শুধুমাত্র নিয়মাবলী প্রদান করা উদাহরণ স্বরূপ আমাদের একটি নিয়ম থাকতে পারে যে শিক্ষার্থী যদি সমস্ত অ্যাসাইনমেন্ট সম্পন্ন করে থাকে এবং শিক্ষার্থী কোর্সে ভালো করে থাকে তবে ভালো ছাত্রের পুরষ্কার দেওয়া হতে পারে এবং যদি উপস্থিতিতে কোনো প্রক্সি না থাকে তাহলে সে একজন ভালো ছাত্র আমরা তাকে পুরস্কার দিতে পারি দেখুন আমরা তা করি না সুতরাং আপনি এটি সম্পর্কে চিন্তা করবেন না সুতরাং নিয়ম ভিত্তিক সিস্টেমের পিছনে মূল ধারণা হল এই যে একটি নিয়ম হল একটি প্যাটার্ন ক্রিয়া সংমিশ্রণ এই এক গুচ্ছ নিয়ম আছে সুতরাং এটি একটি সম্পূর্ণ সেট যা ডোমেন বিশেষজ্ঞ প্রদান করে এই তথ্যটি বর্তমান সমস্যাটি যা আপনি সমাধান করার চেষ্টা করছেন এবং ইনফারেন্স ইঞ্জিন এর সাথে সম্পর্কিত এবং আমরা আজ খানিকটা বিস্তারিতভাবে এটি দেখব নিয়ম বাছাই করা এবং ডেটাতে প্রয়োগ করা এবং সমাধানে পৌঁছানোর কাজটি করব এটি একটি কারণ যার জন্য কিছু লোক এটিকে প্যাটার্ন ডিরেক্টেড ইনফারেন্স সিস্টেম হিসাবে বলেছে আসলে এই নামে একটা বই আছে সেটা একটু পুরনো এখন আপনার জন্য যে জিনিসটি পর্যবেক্ষণ করতে হবে এবং আমরা পরবর্তী এই বক্তৃতা এবং পরবর্তীতে এটি করব তা হল নিয়ম ভিত্তিক প্রোগ্রামিংকে মূলত প্রোগ্রামিংয়ের একটি ভিন্ন দৃষ্টান্ত হিসাবে দেখা যেতে পারে এখন আবশ্যিক প্রোগ্রামিং এ বেশিরভাগ মানুষ c এবং প্যাসকেলের মতো ভাষাতে অভ্যস্ত প্রোগ্রামারের কাজ হল কন্ট্রোল ফ্লো দেওয়া যা বলবে এইটা করো তারপর এইটা করো তারপর এইটা করো এবং অবশ্যই আপনার আরও জটিল জিনিস থাকতে পারে যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট এবং শাখা এবং লুপ এবং এই ধরনের সমস্ত জিনিস কিন্তু প্রোগ্রামারই এটা নির্দিষ্ট করে যে কী কাজগুলি করতে হবে এখন আপনি একটি নিয়ম ভিত্তিক সিস্টেমের কথা ভাবতে পারেন আপনি কিছু অর্থে এটিকে একটি ভাষায় অপরিহার্যভাবে পোর্ট করতে পারেন সুতরাং মনে রাখবেন যে নিয়ম ভিত্তিক সিস্টেমগুলি মূলত ডোমেন এক্সপার্ট অধিকারগুলির একটি বৃহৎ সংখ্যক নিয়ম সেট করে থাকে আপনি এটিকে একটি আবশ্যিক প্রোগ্রামে রূপান্তর করতে পারেন এবং আপনার কাছে ইফ দেন স্টেটমেন্টগুলির একটি ক্রম থাকতে পারে ইফ এটি দেন এটি এলস তবে এটি এবং ইত্যাদি এই কন্ট্রোল ফ্লো স্থির এবং বাধ্যতামূলক প্রোগ্রামে নিয়ম ভিত্তিক সিস্টেমে এটা অনমনীয় অন্য দিকে আপনি এইভাবে ভাবতে পারেন যে আপনার কাছে এই ডেটা আছেকিছু পুলে এবং এর উপরে কিছু নিয়ম আছে এবং যখন আমি এই উপরে আছে বলতে আপনি একটু ভিন্নভাবে এটি সম্পর্কে চিন্তা করুন এই অর্থে যে বিভিন্ন নিয়মের মধ্যে কোন নিয়ন্ত্রণএর সম্পর্ক নেই আপনি বলছেন না আগে এই নিয়মটি প্রয়োগ করুন তারপর এই নিয়মটি আগে প্রয়োগ করুন এবং তারপর এই নিয়মটি আগে প্রয়োগ করুন ইত্যাদি আপনি কেবল প্রতিটি নিয়মে বলছেন যে আপনি মডুলার জ্ঞানের একটি সামান্য অংশ প্রদান করছেন আমরা শুধু বলি আপনি যদি এই প্যাটার্নটি দেখেন তবে এটি এমন একটি ক্রিয়া যা আপনাকে মূলত এটির সাথেই করতে হবে আর সব নিয়ম যেন ভেসে বেড়াচ্ছে সুতরাং এটিকে আমরা একটি নিয়মের ভিত্তি হিসাবে বলব এবং ইনফারেন্স ইঞ্জিন যা করে তা হল এটি কিছু নিয়ম বেছে নেবে এবং প্রাসঙ্গিক ডেটাতে প্রয়োগ করবে এবং প্রাসঙ্গিক পদক্ষেপ নেবে তারপর তারা অন্য নিয়ম বেছে নিতে পারে এবং এটি প্রয়োগ করতে পারে ইত্যাদি এবং এটা করতে থাকবে এটি একটি ইনফারেন্স ইঞ্জিন এবং আমরা এটিকে আরও একটু বিস্তারিতভাবে দেখব যা ঠিক করে যে আসলে কী কাজগুলি করা হয়। একটি আবশ্যিক প্রোগ্রামিং এর বিপরীতে যেখানে প্রোগ্রামার বলেন এই কাজটি করুন তাহলে আপনি এই কাজটি করবেন এবং আরও অনেক কিছু অপরিহার্যভাবে হবে সুতরাং আমরা বিস্তারিত জানার আগে আমি 2 ধরণের যুক্তির মধ্যে পার্থক্যটিও আলোকিত করতে চাই এবং আমাদের আছে আমরা ধীরে ধীরে এই জিনিসটি নিয়ে কথা বলছি যা আমরা সত্যিই করিনি একটি হল লক্ষ্য নির্দেশিত বা পশ্চাদমুখী যুক্তি এবং এর দ্বারা আমরা বোঝাতে চাই যে আপনি কিছু অর্থে লক্ষ্য থেকে উপ লক্ষ্যের দিকে যুক্তি দেন আমরা ইতিমধ্যে এর একটি উদাহরণ দেখেছি যখন আমরা একটি সন্ধ্যায় বেড়ানোর পরিকল্পনা করার কথা বলছিলাম যখন আপনি বলবেন যে সন্ধ্যায় বেড়ানোর পরিকল্পনা করা হয় যদি আপনার একটি বেড়ানোর প্ল্যান থাকে এবং আপনার যদি একটি সিনেমা দেখার পরিকল্পনা থাকে এবং আপনার যদি ডিনারের পরিকল্পনা থাকে সুতরাং তারা মূলত উপ লক্ষ্য সুতরাং আপনি একটি প্রধান লক্ষ্য দিয়ে শুরু করুন এবং তারপরে আপনি উপলক্ষ্যে আসবেন এবং এমন অনেক লোক আছে যারা মনে করে যে মানুষ মূলত লক্ষ্য নির্দেশিত কারণ দেখে তারা পিছনের কারণ কোথা থেকে এসব যুক্তি চায় না সুতরাং এটি লক্ষ্য বনাম ফরোয়ার্ড নির্দেশিত বা আপনি ডাটা চালিত যুক্তি বলতে পারেন সুতরাং ডেটা চালিত যুক্তি হল এক ধরণের অ্যালগরিদম যা ডেটা দেখে এবং বলে যে যদি আমি এই প্যাটার্নটি বলি আমি এই ক্রিয়াটি করব ইত্যাদি সুতরাং পরবর্তীতে কি করতে হবে তার সিদ্ধান্তটি আপনার কাছে উপলব্ধ ডেটা দ্বারা পরিচালিত হয় সেই আকারটি আমরা আজ দেখব লক্ষ্য নির্দেশিত যুক্তি বলে যে আপনাকে যদি একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে হয় তাহলে আমি মূলত কোন উপলক্ষ্যগুলি অর্জন করব সুতরাং উদাহরণস্বরূপ আপনি বলতে পারেন যে আপনি যদি স্নাতকোত্তরে অধ্যয়ন করার জন্য একটি ভাল মার্কিন বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পেতে চান তবে আপনাকে কী করতে হবে আপনাকে g r e লিখতে হবে আপনাকে ভাল করতে হবে আপনাকে সুপারিশ এর চিঠি পেতে হবে আপনাকে এই সমস্ত ধরণের জিনিসপত্রের উদ্দেশ্যের একটি চমৎকার স্টেটমেন্ট লিখতে হবে এগুলো উপলক্ষ্য এবং সেটা করতে হলে ভালো গ্রেড পেতে কী করতে হবে আপনাকে ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং কঠোর অধ্যয়ন করতে হবে এবং ভালভাবে পরীক্ষায় লিখতে হবে ইত্যাদি সুতরাং আপনি যদি লক্ষ্য থেকে উপ লক্ষ্যের দিকে যান এবং মূলত শেষ পর্যন্ত কাজের দিকে যান তবে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনাকে মূলত কী করতে হবে আবার ধরুন যে আমাকে যদি এখান থেকে মান্ডি ভ্রমণের পরিকল্পনা করতে হয় তবে লক্ষ্য নির্দেশিত যুক্তিতে আমি বলব যে প্রথমে আমাকে দিল্লি যেতে হবে এবং তারপরে দিল্লি থেকে আমাকে চণ্ডীগড় যেতে হবে বা চণ্ডীগড় যাওয়ার ট্রেনে যেতে হবে এবং তারপরে একটি বাস বা গাড়ি বা অন্য কিছু নিন এবং তারপরে প্রয়োজনীয় বিস্তারিত কাজ পরে করুন আমি এখান থেকে এয়ারপোর্টে কিভাবে যাব এখন আমি কীভাবে আমার টিকিট বুক করব এবং কীভাবে যাব লক্ষ্য নির্দেশিত যুক্তিতে নিম্ন স্তরের বিবরণ পরে আসে আপনি উচ্চ স্তরের লক্ষ্য থেকে নিম্ন স্তরের লক্ষ্য পর্যন্ত যুক্তি দেন এবং সর্বনিম্ন স্তরে আপনার কার্যকারিতা রয়েছে এখন একটি সংশ্লিষ্ট বাস্তব তুলনা আছে যা আপনি করতে পারেন একে বলা হয় ব্যাকওয়ার্ড চেইনিং বনাম ফরোয়ার্ড চেইনিং সুতরাং ব্যাকওয়ার্ড চেইনিং এবং ফরোয়ার্ড চেইনিং দ্বারা আমরা মূলত প্রোগ্রামগুলি কীভাবে বাস্তবায়িত হয় সে সম্পর্কে কথা বলছি যেখানে ব্যাকওয়ার্ড যুক্তি এবং ফরোয়ার্ড যুক্তি এর ব্যাপারে আমরা কথা বলছি আপনি কী ধরণের যুক্তি দিচ্ছেন সুতরাং অবশ্যই ব্যাকওয়ার্ড চেইনিং ব্যাকওয়ার্ড যুক্তির সাথে ভাল যায় এবং ফরোয়ার্ড চেইনিং ফরওয়ার্ড যুক্তির সাথে ভাল যায় কিন্তু ফরোয়ার্ড চেইনিং করা সম্ভব এবং ব্যাকওয়ার্ড যুক্তি কার্যকর করা সম্ভব অথবা ব্যাকওয়ার্ড চেইনিং কার্যকর করা এবং ফরওয়ার্ড যুক্তি কার্যকর করাও সম্ভব সুতরাং ব্যাকওয়ার্ড যুক্তি এবং ব্যাকওয়ার্ড চেইনিং এর এই সমন্বয় দুঃখিত ব্যাকওয়ার্ড যুক্তি এবং ফরওয়ার্ড চেইনিং হল কিছু বা আসলে আপনার এটিকে ব্যাকওয়ার্ড চেইনিং বলা উচিত সুতরাং আপনাদের মধ্যে যারা প্রোগ্রাম এবং প্রোলগ লিখেছেন তাদের জন্য এই সংমিশ্রণে আপনি চিনতে পারবেন যে প্রোলগে আপনি মূলত পশ্চাদমুখী যুক্তি এবং আপনি যদি চিহ্নটি দেখেন তবে এই চিহ্নটি প্রলগ এ পশ্চাদমুখী নির্দেশিত তীরের মতো যা এই কোর্সে একটু পরে আমরা করব যখন আমরা যুক্তি দেখি আমরা এটি দেখব তারপর আপনি দেখতে পাবেন যে আপনি মূলত এটি থেকে এটির সাথে চেইন করছেন সুতরাং ব্যাকওয়ার্ড চেইনিংয়ে আপনি ডান হাতের দিক থেকে বাম দিকে চেইন করছেন যার মানে আপনি ম্যাচ করছেন তো এটা আসলে ডান দিকে কেন তীরটি এভাবে নির্দেশ করছে আমি এটাকে এভাবে আঁকতে পারতাম কিন্তু প্রোলগে আপনি প্রথমে লক্ষ্য লেখেন তারপর আপনি উপলক্ষ্য লেখেন যদি আপনার প্রলগ মনে থাকে সেটা যদি একটি অ্যারে সাজানোর জন্য আপনি চান আপনার কাছে অ্যারের একটি সংমিশ্রণ থাকতে হবে যা সাজানো উচিত এবং আরও অনেক কিছু থাকবে সুতরাং এটা আসলে ম্যাচের উপর নির্ভর করে যে কোন পক্ষ সুতরাং আপনি যদি এই নিয়ম বিন্যাস LHS এবং RHS দেখেন তাহলে ব্যাকওয়ার্ড চেইনিং এ আপনি এখানে RHS এর সাথে মিলিয়ে দিচ্ছেন এবং LHS এ চলে যাচ্ছেন সুতরাং আপনি জিজ্ঞাসা করছেন যে যদি এটি সত্য হতে হয় তবে আমি কি দেখাতে পারি যে এটি সত্য ফরোয়ার্ড চেইনিংয়ে আমি LHS এর সাথে মিলাই এবং ডানদিকে যাই যদি আমি এই প্যাটার্নটি দেখি তবে আমি বিভাগগুলি করি সুতরাং আমরা আজকে ফরওয়ার্ড চেইনিং প্রক্রিয়ার উপর ফোকাস করব কারণ এটি শিল্পে একটি খুব ব্যাপকভাবে ব্যবহৃত কৌশল সুতরাং আমি আপনাকে ব্যাংকিং এবং ঋণ প্রদান এবং আরও অনেক কিছু সম্পর্কে কয়েকটি উদাহরণ দিলাম কিন্তু এই পুরো ক্ষেত্রটিকেই বিজনেস রুল ম্যানেজমেন্ট সিস্টেম বলে সুতরাং আপনি যদি শুধু তাকান এই জিনিসটি দেখুন B R M S সেখানে একটি সম্পূর্ণ সম্প্রদায় রয়েছে যারা ব্যবসায়িকদের জন্য সফ্টওয়্যার তৈরি করছে যার অর্থ এটি শিল্প উত্পাদন শিল্প ব্যাংকিং ব্যবসা বা অন্য কিছু হতে পারে যারা ডোমেন বিশেষজ্ঞ তারা কম্পিউটিং শক্তিকে কাজে লাগাতে মূল প্রক্রিয়াটি করে এই যে আপনি তাদের যা করতে বলবেন তা হল নিয়মগুলি লিখতে এবং আপনি ইনফারেন্স ইঞ্জিনটি বাস্তবায়ন করেন যা সাধারণ উদ্দেশ্যের ইনফারেন্স ইঞ্জিন এটি এমন যে আপনি বলতে পারেন যে একটি সার্চ ইঞ্জিন একটি সাধারণ উদ্দেশ্যের প্রোগ্রাম এবং অনুরূপভাবে ইনফারেন্স ইঞ্জিন একটি সাধারণ উদ্দেশ্যের প্রোগ্রাম যা তাদের নিয়ম এবং তাদের সংশ্লিষ্ট ডেটা দেখে এবং প্রয়োজনীয় সমস্ত কাজ করে যা অবশ্যই করা উচিত এখন আসুন কিছু উদাহরণ দিই সুতরাং আমি যে ভাষাটি ব্যবহার করছি আমাদের আসলে এটি ব্যবহার করতে হবে না এবং আমি বলতে চাচ্ছি যে আপনাকে এটি বাস্তবায়ন করতে হবে না তাকে OPS 5 বলা হয় এই ভাষাটি তৈরি করা হয়েছে যা আমার মনে হয় 70 এর দশকে তৈরি করা হয়েছিল 0 এও বিশ্ববিদ্যালয়ে যা এমন একটি কেন্দ্র যেখানে গত শতাব্দীর মাঝামাঝি সময়ে এ আই সম্পর্কিত অনেক কাজ করা হয়েছিল এবং কিছু লোক বলে যে O মানে অফিসিয়াল সুতরাং এটি একটি অফিসিয়াল প্রোডাকশন সিস্টেম ভাষা এবং এর সংস্করণ 5 জনপ্রিয় হয়েছিল এটি চার্লস ফোরজি নামে একজন লোক দ্বারা তৈরি করা হয়েছিল যিনি এই অ্যালগরিদমটি প্রয়োগ করেছিলেন যা আমরা তার p h d থিসিসের জন্য দেখতে পাচ্ছি এবং তারপর অবশেষে অবশ্যই এটি এমন কিছু হয়ে উঠেছে যা বাণিজ্যিক প্রকৃতির ছিল সুতরাং অবশ্যই আমাদের যা করতে হবে তা হল এই ভাষাটি কী এই ভাষার বাক্য গঠন কী এবং তাই আমি ফোকাস করব আমরা প্রথমে প্যাটার্নের উপর ফোকাস করব সুতরাং OPS5 এ প্যাটার্ন গুলি কীভাবে বর্ণনা করে সুতরাং তারা অনুসরণ করে a এর মত কিছু একটি অবজেক্ট ওরিয়েন্টেড উপায় যা ক্লাসের মত বিষয়গুলিকে উপস্থাপন করে এই ভাষাটি যে সিনট্যাক্সটি ব্যবহার করে তা হল এটি উৎপাদনের জন্য তা বোঝানোর জন্য p ব্যবহার করে তারপর নাম ওহ দুঃখিত এটি একটি নিয়মের ভাষা তাই আমরা একটু পরে নিয়মে আসব প্রথমে আমরা প্যাটার্ন সম্পর্কে কথা বলতে চাই সুতরাং প্রথমে ক্লাস এর নাম আর তাকে অনুসরণ করে এট্রিবিউট নামগুলো রয়েছে তাই সেটা অনেকটা a এর মত একটা ক্লাসের নাম মনে রাখবেন যে প্যাটার্নগুলি হল এই জিনিসগুলি যা নিয়মের বাম দিকটি গঠন করে এবং প্রতিটি প্যাটার্ন একটি ক্লাসের নাম দ্বারা গঠিত হয় যার পরে এট্রিবিউট এর নামের একটি সেট থাকে সুতরাং এটি হল ডেটা স্ট্রাকচার যা আমরা এই ভাষা OPS5 এ ব্যবহার করছি সুতরাং উদাহরণস্বরূপ যদি আমি তাস খেলার জন্য একটি প্রোগ্রাম বাস্তবায়ন করি আমার কাছে কার্ড নামক একটি ক্লাসের নাম থাকতে পারে তাহলে আমার কাছে একটি কার্ডের নাম থাকতে পারে উদাহরণস্বরূপ ACE বা রানী বা একটি কার্ডের 10 স্যুট সুতরাং আপনারা অনেকে ইশ্কাপন্ এবং রুহিতন এবং চিরিতন কার্ড ইত্যাদির সঙ্গে পরিচিত আমার কাছে এমন একজন খেলোয়াড়ের নাম থাকতে পারে যিনি সেই কার্ডটি ধরে রেখেছেন এবং আমার কার্ডের র্যাঙ্ক থাকতে পারে সুতরাং র্যাঙ্ক দ্বারা আমি বর্তমান র্যাঙ্ককে বোঝাই সুতরাং উদাহরণস্বরূপ বেশিরভাগ গেমে ACE হল র্যাঙ্ক 1 এবং রাজা হল র্যাঙ্ক 2 এবং এভাবে চলবে কিন্তু খেলার অগ্রগতির সাথে সাথে এই র্যাঙ্কগুলো বদলে যেতে পারে তাই আমি সেটা রাখতে চাইতে পারি সুতরাং এটি একটি এটি একটি ক্লাসের বিবরণ এবং এই ক্লাসের বর্ণনার সাথে সম্পর্কিত আমার বেশ কয়েকটি প্যাটার্ন থাকতে পারে সুতরাং প্যাটার্নগুলি হল নিয়মের বাম দিকে এবং একটি নিয়ম এই শুরুর বন্ধনী দ্বারা নির্দেশিত হয় যার পরে p আসে যার দ্বারা উত্পাদন বোঝায় এবং তারপরে উত্পাদনের নাম আসে উদাহরণস্বরূপ যে কোনও কার্ড খেলুন । আসুন আমরা ধরি আমি কেবল একটি নিয়ম লিখতে চাই যা বলে যে আপনার কাছে থাকা যে কোনও কার্ড খেলুন এবং এই নিয়মে আমার একটি প্যাটার্ন থাকতে পারে যা বলে দেয় যে আপনার একটি কার্ড আছে এবং আমি কেবল এটিকে মূলত উল্লেখ করতে পারি তো চলুন আমি এ বিষয়ে পরে আসছি সুতরাং এর পরে আসুন আমরা বিভিন্ন ধরণের প্যাটার্ন সম্পর্কে কথা বলি যা আমাদের থাকতে পারে সুতরাং আমরা একটি প্যাটার্ন হিসাবে ক্লাসের একটি নাম রাখতে পারি যার অর্থ যদি ইনফারেন্স ইঞ্জিন আপনার ডেটাতে একটি ডেটা উপাদান দেখতে পারে সুতরাং মনে রাখবেন যে আমাদের কাছে এই ডেটা রয়েছে যার একটি ক্লাসের নাম কার্ড রয়েছে তারপর এটি তার সাথে মিলবে আমাদের কাজ শেষ পর্যন্ত প্যাটার্নের সাথে মিল হতে চলেছে এবং কোন প্যাটার্নগুলি মেলে তা দেখতে হবে অবশ্য একাধিক নিয়ম থাকতে পারে যা মিলে যেতে পারে সে বিষয়ে আমরা পরে আসছি তারপর কী ব্যবস্থা নেওয়া যেতে পারে দেখছি সুতরাং নিয়ম মেলানোর জন্য আমাদের প্যাটার্ন গুলিকে মেলাতে হবে এবং প্রতিটি প্যাটার্নের সাথে কিছু ক্লাসের বর্ণনা মিলে যাওয়া উচিত সুতরাং যদি আমার এই ক্লাসের নাম কার্ড হয় এবং এর এট্রিবিউটগুলির নাম হল স্যুট প্লেয়ার এবং র্যাঙ্ক তারপর প্যাটার্নটিকে অবশ্যই এর একটি উদাহরণ হতে হবে সুতরাং আমার কাছে উদাহরণস্বরূপ কার্ড নাম টেক্কা স্যুট ইশ্কাপন্ থাকতে পারে সুতরাং এখানে আমি বলছি যে তাই এইভাবে ডেটা উপস্থাপন করা হয় এই ভাবে বিষয় রেট দেওয়া হয় যা তথ্যটি বর্ণনা করে সুতরাং ডেটা নিজেই এভাবে লেখা হয় সুতরাং আমার কাছে একটি উপাদান রয়েছে যা OPS5 ডেটা ওয়ার্কিং মেমরিতে রয়েছে যাকে WM বলা হয় এবং এই প্রতিটিকে একটি ওয়ার্কিং মেমরি উপাদান বলা হয় এইটি পরিভাষাটি শুধুমাত্র তারা ব্যবহার করে সুতরাং এটি একটি ওয়ার্কিং মেমরি এবং অবশ্যই এইগুলির ভিতরে এই ওয়ার্কিং মেমরি উপাদান রয়েছে যেখানে প্রতিটি উপাদান কিছু ক্লাসের নামের একটি উদাহরণ যা সম্পূর্ণরূপে নির্দিষ্ট করা হয়নি যা অসম্পূর্ণভাবে নির্দিষ্ট করা যেতে পারে সুতরাং উদাহরণস্বরূপ এখানে আমি শুধু বলেছি যে একটি উপাদান রয়েছে যা ক্লাস নাম কার্ডের অন্তর্গত এখানে আমি বলছি একটি উপাদান আছে যা ক্লাস নাম কার্ডের অন্তর্গত এবং অ্যাট্রিবিউটের নামের মান ace আছে এবং অ্যাট্রিবিউট স্যুটে ইশ্কাপন্ এর মান আছে অবশ্যই আমি অন্যান্য জিনিসগুলিও নির্দিষ্ট করতে পারি তবে প্যাটার্নে কোনও আংশিক বিবরণ থাকতে পারে আমরা মূলত নিয়মে প্যাটার্ন সম্পর্কে কথা বলছি আমি কার্ড নাম এসব জিনিস বলতে পারি সুতরাং এই কৌণিক বন্ধনীগুলি ধ্রুবক থেকে ভেরিয়েবলকে আলাদা করতে ব্যবহৃত হয় সুতরাং ace একটি ধ্রুবক কিন্তু কৌণিক বন্ধনীর মধ্যে যে কোন কিছু একটি ভেরিয়েবল এবং ভেরিয়েবল হল যা অপরিহার্যভাবে যেকোনো কিছুর সাথে মিলবে এবং আমার অন্য ধরনের সম্পর্ক থাকতে পারে সুতরাং উদাহরণস্বরূপ আমি 1 এর চেয়ে বড় রাঙ্ক বলতে পারি সুতরাং এইগুলি প্যাটার্ন সুতরাং নিয়মের বাম হাতের দিকটি এই ধরনের প্যাটার্ন গুলির দ্বারা গঠিত আপনার কাছে একটি প্যাটার্নও থাকতে পারে যা বলে এটি এখানে একটি নেগেটিভ চিহ্ন আছে তাই এই প্যাটার্নটিকে অন্যভাবে ব্যাখ্যা করা উচিত এটাকে ব্যাখ্যা করা উচিত এইভাবে যে আপনার আপনার কাজের মেমরিতে এমন কোন প্যাটার্ন নেই বা কাজের মেমরিতে এমন কোন ডেটা উপাদান নেই যা বলে যে প্লেয়ার x এটি একটি ভেরিয়েবল x এর একটি ইস্কাপন এর কার্ড রয়েছে সুতরাং এই ধরনের একটি প্যাটার্ন ব্যবহার করা হবে এই সত্যটি বোঝাতে যে একজন নির্দিষ্ট খেলোয়াড়ের হাতে বা তার হাতে কোনো ইষ্কাপনের কার্ড নেই সুতরাং এই নেগেটিভ চিহ্নটি মূলত এর বিপরীত এটি বলে যে এটি অবশ্যই ডাটাবেসে বা কার্যকারী মেমরিতে উপস্থিত থাকতে হবে এটি বলে যে এটি অবশ্যই ডাটাবেসে অনুপস্থিত থাকবে এবং তবেই এই নিয়মটি মূলত মিলবে আমরা কিছু উদাহরণ দেখব এখন কাজগুলিতে তাই মনে রাখবেন আমাদের প্যাটার্ন আছে এবং আমাদের কাজগুলি আছে সুতরাং অপ্স 5 এ 2টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিয়া হল একটিকে মেক বলা হয় এবং এর পরে আপনি কাজের মেমরি উপাদানটি বর্ণনা করেন সুতরাং আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন কার্ড ইস্কাপন সরি স্যুট নাম বয়স এবং আরও অনেক কিছু সুতরাং এই কাজটা কি করে এইটি কাজ করে এটি একটি কার্যকরী মেমরি উপাদান তৈরি করে এবং এটিকে কার্যকারী মেমরিতে রাখে অন্যথায় এটি কীভাবে একটি ডেটা উপাদান তৈরি করে এবং যদি আপনি এটিকে ডাটাবেস বলতে চান তবে এটিকে ডাটাবেসে রাখে এর সাথে মিল রেখে অপসারণের ব্যবস্থাও রয়েছে এখন একটি রিমুভ অ্যাকশন 2 এবং এই 2 এর মত একটি আর্গুমেন্ট নেয় যেমন আপনি উদাহরণে প্রথমে 2 সেই নির্দিষ্ট নিয়মের দ্বিতীয় প্যাটার্নটি দেখতে পাবেন মনে রাখবেন এই ক্রিয়াগুলি একটি নিয়মের ডানদিকে রয়েছে এবং এই ক্রিয়াটি বলছে যে প্যাটার্নটি সরিয়ে ফেলুন দ্বিতীয় প্যাটার্নের সাথে মেলে এমন ডেটা উপাদানটি সরিয়ে দিন সুতরাং এই প্যাটার্ন নম্বর 2 কিছু ডেটার সাথে মেলে সুতরাং সেটা কিছুটা মিলবে আমরা এটা ধরি কিছু কাজ নম্বর x এবং এই ক্রিয়াটি বলছে যে কার্যকারী মেমরি থেকে এটি মুছে ফেলুন বা ডেটা থেকে এটি মুছে ফেলুন আপনি যদি এটিকে একত্রিত করতে পারেন তবে আপনার মোডিফাই নামক একটি ক্রিয়া থাকতে পারে সুতরাং উদাহরণস্বরূপ গেমটি অগ্রসর হওয়ার সাথে সাথে আপনি একটি কার্ডের র্যাঙ্ক পরিবর্তন করতে চান সুতরাং আসুন আমরা ধরি যে কেউ ইষ্কাপনের টেক্কা খেলেছে এবং এখন আপনি বলতে চান ইষ্কাপনের রাজার র্যাঙ্ক 1 তারপর আপনি বলতে পারেন সেই নির্দিষ্ট কাজের মেমরি উপাদানটি পরিবর্তন করুন এবং র্যাঙ্কটিকে 1 এ পরিবর্তন করুন সুতরাং আমাদের কাছে মূলত এই 2টি অ্যাকশন মেক এবং রিমুভ রয়েছে তবে এটি একটি তৃতীয় অ্যাকশনের দিকে নিয়ে যেতে পারে যাকে বলা হয় যেকোন মোডিফাই ক্রিয়াকে মেক এবং রিমুভ পুরানোটিকে সরিয়ে এবং একটি নতুন করার সংমিশ্রণ হিসাবে দেখা যেতে পারে এটা পরিবর্তন এর মত তা ছাড়া আপনার কাছে স্ট্যান্ডার্ড অ্যাকশন রয়েছে যা আপনার প্রয়োজন হতে পারে উদাহরণস্বরূপ একটি ফাইল থেকে পড়া এবং তাই আমরা এখানে যাব না কারণ আমরা যুক্তি কীভাবে করা হয় তার উপর আরও নজর দিতে চাই সুতরাং পড়া লেখা মুদ্রণ এর মত কর্ম আছে এমনকি হল্ট নামে একটি ক্রিয়া রয়েছে যা বলে যে সিস্টেমটি মূলত বন্ধ করুন এবং প্রস্থান করুন সুতরাং আমরা এখানে সেই বিবরণগুলি দেখব না সুতরাং আমি এখন আপনাকে কয়েকটি নিয়মের উদাহরণ দিই এবং তারপরে আমরা দেখব কিভাবে সিস্টেমটি মূলত এই নিয়মগুলির সাথে কাজ করে সুতরাং আমি একটি তাস খেলার এই নিয়মগুলি লিখব এবং আমি অনুমান করি যে প্রত্যেকেরই কিছু না কিছু ধারণা আছে তাস গেমগুলি মূলত কেমন হয় সুতরাং আসুন আমরা ধরি যে আমাদের নিয়মে বলা হয় যে কোনও কার্ড খেলো এবং প্যাটার্নটিতে আমাদের বলার মতো একটি ক্লাস টার্ন রয়েছে যা আমি বর্ণনা করি নি আমি এখানে শুধুমাত্র একটি ক্লাসের নাম বর্ণনা করেছি যা এইটি কিন্তু স্পষ্টতই আপনার সিস্টেমে আপনার বিভিন্ন ক্লাসের নাম থাকবে সুতরাং আসুন আমরা ধরি যে আপনি সাবধানে ট্র্যাক করছেন যে কার পালা পরবর্তীতে একটি ডাটা এলিমেন্টে খেলতে হবে যা এই ক্লাসের ধরণের টার্নের অন্তর্গত এবং এটি টার্নকে কোনো ভেরিয়েবল খেলতে বলে সুতরাং আমরা নির্দিষ্ট করিনি কে কোন খেলোয়াড় মূলত p এবং আমরা ধরি যে ইতিমধ্যেই কেউ একটি নির্দিষ্ট স্যুট খেলতে শুরু করেছে তাই অনেক গেমে আপনাকে একই স্যুটের কার্ড খেলতে হবে যা অন্য কেউ করেছে সুতরাং এই যে স্যুট যে জায়গায় s কোনো ভ্যারিয়েবল নাম এবং এইটা কোনো প্লেয়ার p এবং এই প্লেয়ারের স্যুট s এর একটি কার্ড আছে বলছে সুতরাং লক্ষ্য করুন যে এখানে মূলত কোন আদেশের পবিত্রতা নেই আমি বলতে পারি যে এই নাম স্যুট প্লেয়ার র্যাঙ্ক কিন্তু তাতে কিছু যায় আসে না কারণ আমরা অ্যাট্রিবিউটের মানগুলির সাথে অ্যাট্রিবিউটের নামগুলি আলাদা করছি। আপনি যেকোন ক্রমে অ্যাট্রিবিউটের নাম উল্লেখ করতে পারেন আপনাকে কোনো নির্দিষ্ট ক্রমে তাদের নির্দিষ্ট করতে হবে না সুতরাং এখানে আমি স্যুট s প্লেয়ার p সহ কার্ড বলেছি তাই আমি সব বলছি সুতরাং আমি এখানে যাই বলি না কেন এটা যদি খেলোয়াড়দের খেলার পালা হয় এবং প্লেয়ার যে কোনও কিছুর সাথে মেলাতে পারে এবং যদি খেলার স্যুটটি s হয় এবং যদি এমন একটি কার্ড থাকে যা স্যুট s এর হয় এবং প্লেয়ার p দ্বারা ধারণ করা হয় তবে সেই প্লেয়ার p এর অবশ্যই সেই কার্ডটি খেলা উচিত সুতরাং আসুন বলি আমি এই মেক টি ব্যবহার করি সুতরাং এটি একটি নিয়ম এবং এটির বাম দিকে 3টি প্যাটার্ন রয়েছে যা বলে যে 3টি ভিন্ন ক্লাসের নাম রয়েছে । অবশ্যই আমরা এটিকে একটি তাসের খেলা হিসাবে ব্যাখ্যা করছি যে যদি p এর খেলার পালা হয় এবং যদি স্যুটটি s খেলে এবং যদি p এর কাছে এই স্যুটের s এর একটি কার্ড থাকে যার নাম n তাহলে প্লে প্লেয়ার p নামে কার্যকরী মেমরি উপাদান তৈরি করুন এবং তারপর অবশ্যই হয়তো আমাদের অন্য একটি নিয়ম থাকবে যা এটি গ্রহণ করবে এবং এটিকে স্ক্রিনে প্রিন্ট করবে বা এরকম কিছু আমরা সে সম্পর্কে ভাবছি না তাই আমি আপনাকে আরেকটি নিয়ম দিই যাতে আপনি যদি কোনো কার্ড খেলতে না চান কিন্তু আপনি মূলত সর্বোচ্চ কার্ড খেলতে চান তাহলে নিয়মটি কেমন হওয়া উচিত প্রথম 2 টি পালা একই হবে সুতরাং আমাকে এখানে লিখতে দিন সুতরাং প্রথম 2টি প্যাটার্ন এখনও এই নিয়মের মতোই তবে অন্যান্য প্যাটার্নগুলি পরিবর্তিত হবে । এখন আপনি উল্লেখ করতে চান যে আপনি যে কার্ডটি খেলেন সেটি অবশ্যই আপনার স্যুটের সর্বোচ্চ কার্ড হতে হবে এবং আমরা নিম্নলিখিত পরবর্তী কার্ড প্লেয়ার p স্যুট s ধরে তা করতে পারি সুতরাং অবশ্যই প্রথমে আমরা এই খেলোয়াড় এবং এই স্যুটে থাকা একটি কার্ড খুঁজছি আসুন আমরা নাম n এবং র্যাঙ্ক r বলি কারণ আমরা সর্বোচ্চ কার্ড বাছাই করতে আগ্রহী আমাদের র্যাঙ্ক সম্পর্কে কথা বলা উচিত এবং আমাদের বলা উচিত যে মূলত কোন উচ্চতর কার্ড নেই যার মানে আমরা বলতে পারি যে একই প্লেয়ার p এর কোনো কার্ড নেই নাম নিয়ে আমরা চিন্তা করি না সুতরাং এই নেগেটিভ জিনিস সম্পর্কে আমি বলছিলাম সুতরাং এই 2টি প্যাটার্নের মধ্যে আমরা ডেটা উপাদানগুলির একটি সেট দেখছি এবং সর্বোচ্চ র্যাঙ্ক সহ একটি বাছাই করছি যার অর্থ সর্বনিম্ন সংখ্যা । সুতরাং র্যাঙ্ক 1 বা র্যাঙ্ক 2 যেটি সর্বনিম্ন উপলব্ধ তা আমরা দেখতে চাই সুতরাং আমরা বলছি যে কার্ড প্লেয়ার p স্যুট s নাম n র্যাঙ্ক r এবং এই স্যুটের প্লেয়ার p সহ কোনও কার্ড নেই একই স্যুট s যার র্যাঙ্ক এই r এর চেয়ে ছোট তাই স্পষ্টতই এই r এবং এই r অবশ্যই একই মানের সাথে মিলবে তারপর একই জিনিস এবং আপনি কী ধরনের গেম খেলছেন এবং আপনি কোন কৌশল অবলম্বন করতে চান এবং কোন ধরণের জিনিসগুলি জানেন তার উপর নির্ভর করে আপনি আরও নিয়ম লিখতে পারেন তবে আমরা এখানে মূলত সেই বিবরণগুলিতে প্রবেশ করব না কিন্তু আপনার এইটি লক্ষ্য করা উচিত এই ইতিবাচক প্যাটার্ন এবং নেতিবাচক প্যাটার্নের এই সমন্বয় সর্বোচ্চ র্যাঙ্ক বাছাই করতে ব্যবহার করা যেতে পারে সুতরাং উদাহরণস্বরূপ আমি গ্রেডিং বা কিছু শুরু করতে এই ধরনের একটি নিয়ম এই নিয়মের বৈচিত্রতা ব্যবহার করতে পারি এবং বলতে পারি আমাকে সর্বোচ্চ নম্বর সহ ছাত্র বাছাই করতে দিন এবং কিছু করতে দিন এবং তারপরে আপনি এই ধরণের জিনিসগুলি জানবেন সুতরাং এই কাজ করা যেতে পারে সুতরাং এর শক্তি দেখানো যাক আমি আপনাকে আরেকটি নিয়ম দেখাই ধরুন যে আমার কাছে সংখ্যার একটি অ্যারে আছে যা সূচক এবং মান দ্বারা চিহ্নিত করা হয় এবং যদি আমার এই ধরনের বা এই প্যাটার্নের একটি নিয়ম থাকে যা বলে যে অ্যারে সূচক i মান n এবং অ্যারে সূচক j হল i এর চেয়ে বেশি সুতরাং আমি এটি করতে পারি আমি এটিকে বন্ধনীতে রাখতে পারি এবং বলতে পারি যে সূচকের মান j এবং এই মানটি j এই i এর মানের থেকে বড় যা আমরা এখানে বলছি যার মানে আমি এখানে 5 তম উপাদান সম্পর্কে কথা বলছি আমি 7 ম উপাদান বা এইরকম কিছু সম্পর্কে কথা বলতে পারি মান m ধরি n এর চেয়ে বড় তাই আমি পারি না সুতরাং কিছু নিয়ম আছে তারপর আমি নিম্নলিখিত কাজ করি একটি মান n পরিবর্তন করি সুতরাং আমার 2টি কর্ম এবং 2টি প্যাটার্ন রয়েছে প্রথম প্যাটার্নটি আমাকে পড়তে দিন এটি বলে যে সূচকের মান হল i এবং মান হল n দ্বিতীয় প্যাটার্ন বলছে সূচকের মান হল j যা i থেকে বড় এবং মান হল m যা n এর থেকে বড় তাহলে আমি বলছি এই প্রথম প্যাটার্নটি পরিবর্তন করুন এখন প্রথম প্যাটার্নের সাথে মিলে যাওয়া ডাটা এবং এর মান অ্যাট্রিবিউট পরিবর্তন করে m যা আমি এখান থেকে নিয়েছি এবং দ্বিতীয় প্যাটার্নটি পরিবর্তন করে এর মান বৈশিষ্ট্যটি মূলত n এ পরিবর্তন করেছি তো আমি এখানে কি করছি আমি 2টি উপাদান অদলবদল করছি যদি তারা এই শর্তটি সঠিকভাবে পূরণ করে এখন এই একই নিয়মে যদি আমি এটির ডেটা ছেড়ে দিই তাহলে এটি সম্পূর্ণ অ্যারের মতোই সাজানো শেষ হবে সুতরাং শুধু মনে করুন আপনি উপাদান সাজানোর জন্য একটি অ্যালগরিদম লিখেছেন আপনি সব ধরণের সাজানোর অ্যালগরিদম দেখেছেন এবং আপনি সেগুলি লিখেছেন। কিন্তু এখানে একটাই নিয়ম এইটা এবং এটি মূলত আপনার জন্য সাজানোর কাজটিও করবে এটি বারবার নিয়মটি প্রয়োগ করবে এবং আমরা পরবর্তী ক্লাসে এই পুনরাবৃত্তি অংশে আসব কিন্তু এটি বারবার প্রযোজ্য হবে যদি এটি হয় যদি কোন 2টি উপাদান প্রকৃত স্থানে না থাকে তবে এটি তাদের অপরিহার্যভাবে অদলবদল করবে এবং এটি এই নিয়মটি না হওয়া পর্যন্ত এটি করতে থাকবে এবং অবশেষে অবশ্যই সবকিছু ঠিক থাকবে বা সাজানো হবে এবং তারপরে এই নিয়মটি আর প্রযোজ্য হবে না এবং আপনার অ্যারেটি অপরিহার্যভাবে সাজানো হবে সুতরাং এটি আপনাকে কিছু ভাবতে দেয় যাতে আপনি একটি প্রোগ্রাম লিখতে পারেন প্রকৃতপক্ষে ops 5 হল একটি সম্পূর্ণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন প্রোলগ বা সি প্লাস প্লাস বা জাভা বা পাইথন বা যাই হোক না কেন এবং আপনি যেকোনো ভাষায় যেকোনো প্রোগ্রাম লিখতে পারেন কিন্তু কোনো ভাষায় কিছু প্রোগ্রাম লিখতে সহজ সুতরাং অবশ্যই এই প্রোগ্রাম লিখতে খুব সহজ কিন্তু আপনি এই কর্মক্ষমতা সম্পর্কে কি বলতে পারেন এটা নির্ভর করবে আরও অনেক কিছুর উপর যা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব সুতরাং ধরুন আপনার কাছে অনেক উপাদান রয়েছে যা স্থানের বাইরে এই ইনফারেন্স ইঞ্জিনকে এখানে সিদ্ধান্ত নিতে হবে যে নিয়মের কোন অংশটি পরবর্তীতে কার্যকর করতে হবে এবং অবশ্যই এতে দক্ষতার চাবিকাঠি রয়েছে আপনি যদি প্রথমে সঠিক উপাদানগুলি বিনিময় করেন তবে আপনি দ্রুত কাজগুলি করতে পারবেন এবং এইরকম হবে তবে অবশ্যই এখানে জানার কোন উপায় নেই তবে এটি মূলত এটি সাজানোর জন্য একটি খুব সহজ প্রোগ্রাম সুতরাং নিয়ম ভিত্তিক সিস্টেমের ধারণা হল যে কেউ বসে বসে লিখে এই জিনিসটিতে এই নিয়মটি লিখে দেয় এবং তারপরে আমরা এটি একটি ইন্ফেরেন্স ইঞ্জিনে দিই যা মূলত আমাদের জন্য অনুমান করে যার অর্থ মূলত এটি একটি নিয়ম বাছাই করে এটি প্রয়োগ করে তারপর পরবর্তী নিয়মটি বেছে নেয় তারপর এটি প্রয়োগ করে এবং এটি করতে থাকে যতক্ষণ না এটি প্রয়োগ করার নিয়মের বাইরে চলে যায় বা এটি এখানে একটি হল্ট স্টেটমেন্টের মতো কিছুতে চলে যা আমরা স্পষ্টভাবে দিয়েছি সুতরাং যদি আপনার মনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং যদি সেই লক্ষ্যটি অর্জন করা হয় তবে আপনি বলবেন যদি আমি লক্ষ্যটি অর্জন করতে পারি তবে অবশ্যই থামুন আপনাকে অবশ্যই প্রোগ্রামটি চালিয়ে যেতে হবে না সুতরাং পরবর্তী ক্লাসে আপনি এই ইনফারেন্স ইঞ্জিনের ভিতরে দেখবেন এবং এটি একটি খুব পরিচিত অ্যালগরিদম যা খুব জনপ্রিয় এবং এই সিস্টেমগুলি তৈরি করার জন্য শিল্পে ব্যাপক ব্যবহার হয়েছে সুতরাং শিল্পে মূলত ধারণাটি হল যে আমরা ব্যবসার নিয়ম লিখব আমরা বলব কখন ঋণ দিতে হবে কখন এটি করতে হবে কখন ঐটি করতে হবে তবে আপনার প্রোগ্রামটিকে অবশ্যই আমাদের জন্য গণনা করতে হবে তাদের অবশ্যই আপনার প্রোগ্রামকে অবশ্যই নিয়মগুলি মেনে চলতে হবে এবং আমরা আশা করি প্রোগ্রামটি তৈরি হলে এমন সমাধানগুলি খুঁজে বের করতে হবে সুতরাং পরবর্তী ক্লাসে আমরা এই ইনফারেন্স ইঞ্জিনের ভিতরে এবং এটি কীভাবে কাজ করে তা দেখব এবং আমরা ফরওয়ার্ড চেইনিং ইনফারেন্স ইঞ্জিনের উপর ফোকাস করতে যাচ্ছি একটি ব্যাকওয়ার্ড চেইনিং ইঞ্জিন বলতে আপনি ইতিমধ্যেই প্রোলগ নামক কিছুর সাথে পরিচিত এবং আমরা কোর্সে এটিকে একটু পরে দেখতে পারি তবে আজ আমরা মূলত ফরোয়ার্ড চেইনিংয়ের উপর ফোকাস করব সুতরাং আমি এখানে থামব